এখন আমরা যে ব্যাপারে ধারণা দিতে চলেছি তা বাকি বিষয়ে খুব বেশি পরিমাণে ব্যবহার করা হবে তাহল নিউমেরিকাল ইন্টিগ্রেশন তাই আমরা খুব সহজ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের পর্যালোচনা দিয়ে শুরু করব এটা তোমাদের খুব পরিচিত তোমরা উচ্চ বিদ্যালয় এ স্নাতক স্তরে দেখেছো আমরা আমাদের ধারণা কে ইন্টারপোলেশন অফ এ ফাংশন এ প্রসারিত করব এবং এই প্রথম দুই ধরনের ধারনা কে একত্রিত করে আরো আধুনিক ধারণার নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন পাব এইভাবে আমরা বিষয়টি আলোচনা করবো শুরু করব সহজ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন দিয়ে সুতরাং একটি ফাংশন এফ নেওয়া যাক যার ইন্টিগ্রাল এর জন্য কোন বিশ্লেষণাত্মক সমাধান নেই আমরা জানি এই ধরনের ফাংশন কে সরাসরি ইন্টিগ্রেট করা যায়না তাই আমাদের এর ইন্টিগ্রাল দরকার এই ধরনের ইন্টিগ্রাল ইলেক্ট্রোম্যাগনেটিকস এ দেখা যায় কারণ এই ধরনের ফাংশন ইলেক্ট্রোম্যাগনেটিকস এ দেখা যায় তোমার কাছে নানা ধরনের বেসেল ফাংশন থাকবে তাদের কোন নির্দিষ্ট বিশ্লেষণাত্মক সমীকরণ থাকবেনা সুতরাং তুমি এ ধরনের সমস্যার সম্মুখীন হবে যে কিভাবে তাদের ইন্টিগ্রেট করব সুতরাং সবার রিমান ইন্টিগ্রেশন এর ব্যাপারে ধারণা আছে যা তোমরা হয়তো আগে উচ্চ বিদ্যালয় এ পড়েছ এই ইন্টিগ্রেশন হল রেখার নিচে ক্ষেত্রফল তাই যদি আমি এভাবে অংকন করি যদি এটা এ হয় আর এটা বি হয় তাহলে এই রেখার নিচে ক্ষেত্রফল হবে এই ইন্টিগ্রাল যা হল এখন তুমি হয়তো আগে ইন্টিগ্রেশন এর খুব সহজ সূত্র দেখে থাকবে যা থেকে বোঝা যায় কিভাবে এই ইন্টিগ্রেশন কে প্রায় নির্ভুল ভাবে করা যায় সুতরাং এই বিষয়ের প্রথম নিয়মটি যা রেক্টাঙ্গেল রুলস বলে পরিচিত যাকে মিডপয়েন্ট রুল ও বলা হয় যদি আমার এখানে একটি ফাংশন থাকে এটা হল আমার ইন্টারভাল এ বি এটা f তাহলে এটা কি যদি আমি এ এবং বি এর মধ্যেকার পার্থক্য কে এইচ দিয়ে চিহ্নিত করি আমি এটাকে একটা একক মান দিয়ে প্রতিস্থাপন করব সুতরাং এটা মধ্যবর্তী বিন্দু হবে f a b2 এবং এই ইন্টিগ্রাল কে এর কাছাকাছি কি দিয়ে বোঝানো যাবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে সুতরাং এটা হবে দৈর্ঘ্য × প্রস্থ আশা করা যায় সবাই এটা আগে দেখেছো এটা খুব সহজ এটা কে তোমরা ফাংশন এর স্টেয়ারকেস অ্যাপ্রক্সিমেশন ও বলতে পারো সুতরাং তুমি ভাবতে পারো এটা পুরোপুরি ঠিকঠাক হবে না এটা কে আরো ঠিক করার জন্য তোমাকে কি করতে হবে এইচ কে খুব খুব ছোট করো এটা এরকম ভাবে করা যায় দ্বিতীয় নিয়মটি যাকে তোমরা হয়তো দেখে থাকবে তাকে আমরা ট্রাপিজয়ডাল রুল বলি এখানে একই ফাংশন নাও একইভাবে অংকন করার চেষ্টা করো সুতরাং ধরা যাক এখানে দুটি বিন্দু এ এবং বি মধ্যবিন্দুর মধ্যে দিয়ে আয়তক্ষেত্র বসানোর পরিবর্তে একটি ট্রাপিজিয়াম বসানো হলো ঠিক আছে সুতরাং এটা এরম করে একটা ট্রাপিজিয়াম নেবে এবং এই ক্ষেত্রফলের পরিমাপ হিসাব করো এবং তুমি দেখতে পাচ্ছো f আমায় এই দৈর্ঘ্য টি দিচ্ছে এবং f আমায় এই দৈর্ঘ্য টি দিচ্ছে এবং এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করার সূত্র f f আমরা আশা করতে পারি এটা মিডপয়েন্ট রুলের তুলনায় নির্ভুল উত্তর দেবে কারণ সমতল করার পরিবর্তে আমি একটা লিনিয়ার ফাংশন এখানে যুক্ত করছি যদি এই একই ইন্টিগ্রাল এর জন্য তুমি আরো নির্ভুল উত্তর চাও পরবর্তী পদক্ষেপ টি যুক্তিযুক্তভাবে হবে তুমি দেখতে পাচ্ছো এটা ছিল অর্ডার 0 এটা ছিল অর্ডার 1 অর্ডার 2 মানে আমি কোন ধরনের রেখা এখানে বসাবো এখানে আমি যে ডটেড লাইন লাগাচ্ছি সেটা কত অর্ডারের পলিনোমিয়াল এই ডটেড লাইন এখানে একক অর্ডারের পলিনোমিয়াল সরলরেখাও একক অর্ডারের পলিনোমিয়াল এক্ষেত্রে এটা অর্ডার 0 এটা অর্ডার 1 এখন একটি প্যারাবোলা কে এই ফাংশনের মাধ্যমে লাগানো যাক ধরা যাক এটা আমার এ এটা আমার বি আমি এখানে এরকম তিনটে বিন্দু নিতে পারি এবং এই নিয়মটি যা করতে চাইছে ঠিক আছে কোনভাবে আমাকে এই তিনটি বিন্দুর মধ্য দিয়ে প্যারাবোলা কে লাগাতে হবে কারণ আমার তিনটি বিন্দু দরকার স্বতন্ত্রভাবে প্যারাবোলা কে নির্দিষ্ট করার জন্য এবং তারপরে যেকোনো পলিনোমিয়াল ফাংশানের ক্ষেত্রফল গননা করতে পারো সুবিধা হল আমি একটি পলিনোমিয়াল কে বদ্ধ আকারে ইন্টিগ্রেট করতে পারি এরকম ভাবে করলে আমি এই তিনটি নিয়মই পাব এখন সেই দিনে যাওয়া যাক যখন আবিষ্কর্তার নামে এগুলির নামকরণ হতো সিম্পসন নামে একজন এই নিয়মটি আবিষ্কার করেন আমি বলতে চাইছি যদি তোমার 300 বছর আগে জন্ম হতো তাহলে নিয়মটি তোমার নামেও হতে পারত এটা বড় কোন ব্যাপার নয় এই সিম্পসনস রুল Simpson's rule তোমাকে একটা সমীকরণ দেয় যা দ্বিতীয় অর্ডারের জন্য অনেকটা নির্ভুল সুতরাং আমরা যত বড় অর্ডারের দিকে যাব আমি আরো সহজে ফাংশনটি প্রায় নির্ভুলভাবে করতে পারব এবং একবার ফাংশনটি কে প্রায় নির্ভুলভাবে করা গেলে একটি পলিনোমিয়াল কে ইন্টিগ্রেট করা সহজ হবে এটাই সহজ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ধারণা আমাদের আরো কিছুটা অগ্রসর হওয়া যাক এখন এই সমস্ত সহজ নিয়মের মূলগত ধারণাটি দেখা যাক এই সমস্ত সহজ নিয়মের ভিত্তিটা কি খুব একটা আশ্চর্যজনক নয় যে টেলর্স থিওরেম Taylor's theorem কে এখানে কাজে লাগানো যায় আমরা বিভিন্ন গাণিতিক কৌশলে খুব বেশি পরিমাণে এটা ব্যবহার করেছি এটা তোমাকে বলে যে একটি ফাংশন এফ কে প্রায় নির্ভুল করা যায় একটি বিন্দু x0 এর সাপেক্ষে যখন অর্ডার বাড়ছে সুতরাং প্রথম পদটি ধ্রুবক f তারপরের পদটি লিনিয়ার এবং তারপরে কোয়াড্রেটিক এটা একটা অসীম সমষ্টি সুতরাং গণনা কে সহজ করা যাক প্রথমে লেখা যাক x0 0 তাহলে f কি এটা হবে f xf ′ x2f ′′ ঠিক আছে আমি অরিজিন যেখানে চাই বসাতে পারি তাই আমি করছি x0 0 যাতে গণনা সহজ হয় সুতরাং এখন আমার এফ এর কিছুটা বিশ্লেষণাত্মক আকার আছে যা প্রায় কাছাকাছি এটা প্রায় নির্ভুল হবে কতগুলি পদ আছে তার ওপর নির্ভর করে এখন আমি এটা ইন্টিগ্রেট করতে চাই যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে আমি এটা এর ভেতরে লিখতে চাইছি সুতরাং প্রথম পদটিতে কি ঘটছে এটা একটা ধ্রুবক ইন্টিগ্রেট করা হচ্ছে শূন্য থেকে এইচ এরমধ্যে সুতরাং শূন্য থেকে এইচ এর মধ্যে ইন্টিগ্রেট করলে সহজ ভাবে আমরা পাব ছাত্র এইচ এইচ ঠিক আছে এটা আমাকে এইচ দেবে f একটি ধ্রুবক এটা হবে প্রথম পদ তারপর দ্বিতীয় পদটি হবে আমি পাব x22 যখন আমি f' বলছি তার মানে কি আমি বলছি f ′ f ′ সুতরাং সেটা একটা ধ্রুবক এবং পরের পদটা আমাকে দেবে x22 dx ইন্টিগ্রেট করলে আমি কি পাবো ছাত্র এক্স কিউব বাই সিক্স x36 সুতরাং এটা করা খুব সহজ এখন তুমি দেখতে পারো এই সমস্ত সহজ নিয়ম গুলি কোথা থেকে আসছে সুতরাং রেক্টাঙ্গেল রুল যা আমরা আগে দেখেছি কি বলছে এটি ফাংশন কে এখানে প্রতিস্থাপন করছে এটি ফাংশন কে প্রতিস্থাপন করছে একটি ধ্রুবক মান দিয়ে সুতরাং এই পদে যদি আমি শুধুমাত্র ধ্রুবক রাখি আমি কি পাবো রেক্টাঙ্গেল রুল আমাকে বলবে যে এই ইন্টিগ্রাল এখানে ধরা যাক I আমরা বলব I hf যুক্ত কিছু ভুল এখন ভুল কি অর্ডারে থাকবে ছাত্র স্কোয়ারড স্কোয়ারড ঠিক আছে oh2f ′ এটা ভুলের অর্ডার একটি ফাংশানের মানকে যদি একটি বিন্দুতে ইন্টারভাল দিয়ে গুণ করা হয় তাহলে তুমি রেক্টাঙ্গেল রুল পাবে এখন আমি যখন ট্রাপিজয়ডাল রুল এ যাচ্ছি কি করব আমাকে লিনিয়ার রাখতে হবে কিন্তু লিনিয়ার অংশের সাথে কাজ করতে গেলে আমাকে f ′ এর ব্যাপারে কিছু করতে হবে সুতরাং তোমাদের কি মনে হয় আমরা কিভাবে প্রতিস্থাপন করব প্রতিস্থাপন করা হবে কি দিয়ে f′ ঠিক ফাইনাইট ডিফারেন্স ঠিক আমি বলতে পারি f ′ আমি এটাকে লিখতে পারি f − f h তাই যদি প্রথম দুটো পদ রাখি আমি পাব hf h2 2 f − f h এবং ভুলটা হবে h3f ′′ এই অর্ডারের সুতরাং এটা সরলীকৃত হবে একটা এইচ বাতিল হবে আমরা কি পাবো আমি এরকম পাব এইচ আমি কমন নিতে পারি f এর সহগ কি হবে ছাত্র হাফ হাফ এবং f এর সহগ কি হবে হাফ ঠিক আছে তাই আমি 2 বাইরে নিতে পারি আমি পাব f f oh3f ′′ এটা কি ঠিক তোমার ট্রাপিজয়ডাল রুল এর মত দেখতে লাগছে না এটাই টেলর্স থেওরেম Taylor's theorem এর মূল তত্ত্ব যে যত তুমি উচ্চ অর্ডারের দিকে যাবে ততো তুমি নিখুঁত সমীকরণ পাবে তাই সিম্পসন এর পর এই নিয়মগুলি কে নাম দেওয়া বন্ধ হয়ে যায় কারণ ব্যাপারটা একঘেয়ে হয়ে যাচ্ছিল কিন্তু এই সাধারণ তত্ত্বসমূহ কে নিউটন কোটস সূত্র বলা হয় এটা শুধু জেনে রাখার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয় আমি এই ক্ষেত্রে যা বলতে চেয়েছিলাম নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন এর ভিত্তি টা কি সহজ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন আমরা যত এগোবো আরো জটিল ধারনার সম্মুখীন হব সুতরাং আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন দেখছি এবং সহজ ইন্টিগ্রেশন নিয়মের ভিত্তি গুলি দেখলাম যা আমরা উচ্চ বিদ্যালয় এ দেখেছি যেমন রেক্টাঙ্গেল রুল ট্রাপিজয়ডাল রুল ইত্যাদি এটা হল আসলে টেলর্স থিওরেম Taylor's theorem আমরা এই ধারণাটি কে আরো প্রসারিত করতে চাই এবং কিছু সূত্রে পৌঁছতে চাই তাই সেটা করা যাক সুতরাং আমরা দেখলাম ট্রাপিজয়ডাল রুল শূন্য থেকে এইচ পর্যন্ত ইন্টিগ্রাল এর জন্য এখন অব্দি সবাই ভালো করে দেখেছ h2 0 তে দৈর্ঘ্য এবং এইচ এ দৈর্ঘ্য এটা আমার ফাংশন ছিল এটা 0 এবং এটা এইচ এটা আমার f আর এটা f এবং এই সন্নিধি কি করছে এটা এখানে একটা সরল রেখা টানছে এবং তোমাকে কোন ক্ষেত্রটি গণনা করতে হবে তা বলছে কিন্তু এটা একটা ইন্টারভাল এর জন্য ছিল যা 0 থেকে এইচ এবারে আমি এটাকে সম্পূর্ণ ইন্টারভাল এ প্রসারিত করতে চাই সুতরাং ধরা যাক আমার n সংখ্যক বিন্দু আছে x1 থেকে xn এটা এখানে আমার এক্স অ্যাক্সিস এবং আমার আছে x1 x2 xn এবং ধরা যাক পার্থক্যটি সমান যদিও না হলেও চলত তাই যদি আমি ট্রাপিজয়ডাল রুল প্রয়োগ করতে চাই সম্পূর্ণ ইন্টিগ্রেশন টি x1 থেকে xn পর্যন্ত বের করতে আমাকে এই প্রত্যেকটি অংশের জন্য অবদানকে যোগ করতে হবে তাই তোমার কি মনে হয় এটা সমান কত হবে সুতরাং প্রথম অংশটি জন্য হবে h2 ঠিক আছে h2 আসবে এবং আমি কত পাব ছাত্র f f তারপরে আমি আসবো x2 f এর সহগ কত হবে ছাত্র h2 সুতরাং এর সহগ হবে h2 এই ইন্টারভাল থেকে একইভাবে এখানে x3 আছে যখন আমি এই ইন্টারভাল থেকে অবদান নিচ্ছি x2 হবে সুতরাং এর অবদান হবে এইচ আর h2 সুতরাং এইচ কমন নিয়ে আমি পুরো জিনিসটাকে লিখতে পারি f 2 f 2 f 2 ছাত্র xn xn ঠিক আছে এখন আমরা এখানেই থাকতে পারতাম কিন্তু আমরা এটা আরো নির্দিষ্ট মাপকাঠিতে লিখতে চাইছি এবং কি সেটা এটা এভাবে লেখা যাক যেন একটি যোগ wif এই সূত্রটি এই ছাঁচে ঠিকঠাক আছে এবং wi h 2 i 1 n এবং অন্য ক্ষেত্রে wi h ঠিক আছে সুতরাং আমরা নতুন কিছু করিনি আমাদের আগে যা ছিল সেটাকেই আবার লেখা হয়েছে একটি নির্দিষ্ট আকারে সুতরাং সন্নিধি হল f dx এটা দেখতে অদ্ভুত লাগতে পারে কিন্তু এটাকে আমরা বলব কোয়াড্রেচার রুল এর অংশগুলি কি এটা হল সেই ক্ষেত্র যখন আমি কোন সমীকরণের বিশ্লেষণাত্মক ইন্টিগ্রাল জানিনা আমি জানিনা কি করে সমীকরণটি কে বিশ্লেষণাত্মক ভাবে সমাধান করতে হবে তাই এইসব করছি সুতরাং একটি সূত্র আমাকে ইন্টিগ্রাল এর সন্নিধি বলছে সূত্রটি কি সুতরাং কোয়াড্রেচার রুল মানে সূত্র এর দুটি অংশ কি ওয়েটস wi এবং যে বিন্দু গুলিতে ফাংশন টা বের করা হবে xi তাই একবার যখন আমি তোমাকে বলবো যে এটা কোয়াড্রেচার রুল তুমি আমাকে জিজ্ঞেস করবে ওয়েটস কি এবং কোন কোন বিন্দুতে ফাংশন টা বের করা হবে এই বিন্দুগুলি কে কখনো কখনো নোডস বলা হয় এবং একবার যদি সেটা নির্দিষ্ট হয়ে যায় ধরা যাক তোমার কাছে এই ফাংশান আছে f এবং ধরা যাক আমি তোমাকে বললাম আমি ইন্টিগ্রেট করতে চাই অন্য কোন ফাংশন g তাহলে কি আমাকে কোয়াড্রেচার রুল পরিবর্তন করতে হবে না অনেক পরিশ্রমের পর আমি এটা বের করেছি আমি আবিষ্কার করেছি কোয়াড্রেচার রুল এবং আমি সেটা ব্যবহার করছি f কে ইন্টিগ্রেট করতে এখন যদি তুমি বলো যে আমি g ইন্টিগ্রেট করতে চাই যেখানে g আলাদা ফাংশন আমাকে কি কোয়াড্রেচার রুল পরিবর্তন করতে হবে উত্তর হ্যাঁ উত্তর না অন্য কোন উত্তর লক্ষ্য হলো ফাংশন টি কে ইন্টিগ্রেট করা আমাকে কি কোয়াড্রেচার রুল পরিবর্তন করতে হবে সেটার উত্তর দিতে গেলে তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত যে কোয়াড্রেচার রুল আমরা আলোচনা করলাম সেটা আসলে কি ছাত্র ফাংশন বিন্দুর ওপর নির্ভর করে ঠিক আছে ছাত্র কারণ যখন আমরা ব্যবহার করছি 0 x2 কারণ আমরা এই বিন্দুগুলি ঠিক করেছি ফাংশন দিয়ে কারণ ট্রাপিজয়ডাল এর মত দেখতে তারপর আমাদের ওই অংশ নিতে হবে না আসলে তা নয় আমরা যেটা করেছি তা হল এখানে একটা রেখা নিয়েছি এক্স অ্যাক্সিস বরাবর তারপর সেটাকে ভাঙ্গা হয়েছে নির্দিষ্ট কিছু বিন্দুতে x1 x2 x3 xn ঠিক আছে এবং প্রতিটি অংশের জন্য x1 থেকে x2 x2 থেকে x3 আমাকে ট্রাপিজয়ডাল দিয়ে কাছাকাছি যেতে হবে সে সন্নিধি ভালো হোক বা না হোক তাই যদি আমি একটি নতুন ফাংশন g নিই আমাকে কোয়াড্রেচার রুল পরিবর্তন করতে হবেনা আমাকে xi এবং wi দেওয়া হয়েছে যা স্থির সুতরাং এই নতুন ফাংশন g এর ইন্টিগ্রাল কেমন হবে এটা হবে g dx শুধুমাত্র ফাংশন পরিবর্তন করা হয়েছে সুতরাং wig আমরা xiwi জানি সুতরাং আমাদের শুধু ফাংশনের মান বের করতে হবে সুতরাং তুমি দেখতে পাচ্ছো এটার কতখানি ক্ষমতা আমার ফাংশনের বিশ্লেষণাত্মক ইন্টিগ্রাল জানার দরকার নেই আমার শুধুমাত্র ফাংশনের মান দরকার কিছু নির্দিষ্ট বিন্দুতে ফাংশনের মান জানলে আমি ইন্টিগ্রাল কে প্রায় কাছাকাছি বের করতে পারবো তাই এই কোয়াড্রেচার রুল খুব উপযোগী তুমি একবার তৈরি করলে তারপর যেকোন সংখ্যক ফাংশন এর জন্য ব্যবহার করতে পারবে নির্দিষ্ট কিছু শর্ত তে এবং আমরা যত এগোবো এই শর্ত গুলি সম্বন্ধে বলবো সেইজন্যে এই কোয়াড্রেচার রুল খুব গুরুত্বপূর্ণ সুতরাং তোমরা দেখলে এতক্ষণ অব্দি আমরা যেটা করছিলাম সেটা ছিল ট্রাপিজয়ডাল রুল আমরা সিম্পসন্স রুল থেকেও কোয়াড্রেচার রুল বানাতে পারতাম সিম্পসন্স রুল কি করে সমস্ত অংশের মধ্যে এটা প্যারাবোলা লাগায় তাই সন্নিধি আরো ভালো হয় সুতরাং তোমরা ভাবতে পারো এটাকে আরো কি করে নিখুঁত করা যায় একই সংখ্যক ফাংশনের জন্য আমাদের আরও নিখুঁত ফলাফল দরকার এখন এটা মনে হচ্ছে যদি আমরা আরো নিখুঁত ফলাফল চাই আরো বেশি সংখ্যক বিন্দুতে ফাংশনটি কে বের করতে হবে যেমন যদি আমরা একটি প্যারাবোলা লাগাতে চাই তাহলে আরো বেশি বিন্দু লাগবে যদি সেই জায়গায় সরলরেখা লাগানো হয় তার তুলনায় এখন প্রশ্নটা হল তুমি লোভী হতে পারো এবং তুমি জিজ্ঞেস করতে পারো আমি কি আরও নিখুঁত ফলাফল পেতে পারি একই সংখ্যক বিন্দু রেখে সেটাই আমরা এবার অন্বেষণ করে দেখব